এই টিউটোরিয়াল ও আগামি টিউটোরিয়ালে আমরা অ্যাসাইনমেন্ট তিন এর সমাধান করব প্রথম সমস্যা টি প্রতিবিম্ব আধানের ওপরে যা বলে আমাদের কাছে যদি x z ও y z তল থাকে যেগুলি ভুমির সাথে সংযুক্ত অর্থাৎ যাদের বিভব শুন্য সেখানে আমরা একটি আধান q নেব x নট y নট অবস্থানে এই আধানটির জন্য প্রতিবিম্ব আধান কত হবে আমরা এ জানতে চাই যে এই লাল দিয়ে দেখানো x y অঞ্চলে বিভব কত হবে আমরা প্রতিবিম্ব আধান এমন ভাবেই নেব যাতে সীমানা শর্ত সন্তুষ্ট হয় এখানে যদি বিভব শুন্য রাখতে হয় আমাদের x z তলেও বিভব শুন্য রাখতে হবে তোমরা নিশ্চয়ই ভাবছো এখানে z কোন দিক থেকে আসছে এখানে z আসছে পাতার বাইরের দিকে তাই x z তলে যদি বিভব শুন্য করতে হয় আমাকে একটি আধান ঋণাত্মক q রাখতে হবে এটি আমি একটি অন্য রঙ দিয়ে দেখাই তাহলে এই হল ঘন রঙের ঋণাত্মক q আধান x নট ঋণাত্মক y নট অবস্থানে এর ফলে সুধু এই তলে বিভব শুন্য হয়ে যাবে কিন্তু এতে y z তলে বিভব শুন্য হচ্ছে না এই যে এই তলে বিভব কে এই তলে শুন্য করতে আমি একটি আধান ঋণাত্মক q রাখলাম ঋণাত্মক x নট y নট অবস্থানে এর ফলে বিভব এই সম্পুর্ণ অঞ্চলে শুন্য হয়ে যাবে কিন্তু এটি তার পরিবর্তে x z তলে এবার বিভবের সৃষ্টি করবে যা আমাকে নিরপেক্ষ করতে হবে নিরপেক্ষ করতে আমি তৃতীয় প্রতিবিম্ব আধান ধনাত্মক q নেব ঋণাত্মক x নট ঋণাত্মক y নট অবস্থানে এবার তোমরা লক্ষ্য করবে যে গোলাপি আধান ও সবুজ আধান মিলে x z তলে শুন্য বিভব সৃষ্টি করছে এদিকে আসল লাল আধান ও সবুজ আধান মিলে শুন্য বিভব সৃষ্টি করছে y z তলে তাহলে এই আধান গুলি মিলে কাঙ্ক্ষিত সীমানায় বিভব শুন্য রাখছে তাই প্রতিবিম্ব আধান গুলি হল ঋণাত্মক q ঋণাত্মক x নট y নট অবস্থানে আর আমাদের আছে ধনাত্মক q ঋণাত্মক x নট ঋণাত্মক y নট অবস্থানে আর ঋণাত্মক q x নট ঋণাত্মক y নট অবস্থানে সমস্যা সংখ্যা দুই একটি বিন্দু আধান রাখা হয়েছে 7 সেন্টিমিটার দূরত্বে একটি ভুমি সংযুক্ত পরিবাহী গোলক থেকে যার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার যেহেতু এই গোলক টি ভুমি সংযুক্ত তার বিভব শূন্য একটি বিন্দু আধান রয়েছে গোলক টির কেন্দ্র থেকে কিছু দূরত্বে যেই দূরত্ব তার ব্যাসার্ধের থেকে বেশি এই ব্যাসার্ধ কে R ধরলাম ও কেন্দ্র থেকে এই প্রাথমিক দূরত্ব টি কে নাম দিলাম r 0 এটি আমি ওপর দিকে দেখাই কেন্দ্র থেকে এই দূরত্ব হোক r 0 তারপর আমরা চাই এই আধান q এর জন্য বিভব গণনা করতে এই বিন্দু তে এখানে বিভব কেন আছে আছে কারণ এই আধান টির প্রতিবিম্ব আধান ঋণাত্মক q প্রাইম রয়েছে যা একে আকর্ষিত করে এবার বিভব গণনা করতে আমরা কি করব আমরা সম্পন্ন কাজ হিসেব করব আধান কে r থেকে অসীমে নিয়ে যেতা আর তা সমান হবে অসীমে বিভব শক্তি বিয়োগ r 0 তে বিভব শক্তির সম্পন্ন কাজের হিসেব কি করে করব আমি হিসেব করব এই আধানের ওপরে প্রযুক্ত বল এই বল আসছে প্রতিবিম্ব আধান q প্রাইম থেকে যার মান হল ঋণাত্মক q R বাই r এই দূরত্ব যদি r হয় লক্ষ্য করো আমি দূরত্ব নিয়েছি r কারণ আমি আধান কে সরাব r 0 থেকে অসীমে q প্রাইম রয়েছে d দূরত্বে যার সমান হল R স্কয়ার বাই r তাই q ও q প্রাইমের মধ্যে দূরত্ব হল r বিয়োগ R স্কয়ার বাই r যার সমান হল r স্কয়ার বিয়োগ R স্কয়ার বাই r অতএব আধান ও তার প্রতিবিম্ব আধানের মধ্যে আকর্ষী বল F হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 q প্রাইম যার মান হল q R বাই r গুন q বাই দুরত্বের স্কয়ার অর্থাৎ r স্কয়ার বিয়োগ R স্কয়ার এর স্কয়ার আর r স্কয়ার ওপরে চলে যাবে তাই এই বল সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 q স্কয়ার R r বাই r স্কয়ার বিয়োগ R স্কয়ার এর স্কয়ার তাহলে আধান কে সরাতে করা কাজের সমান এটি আকর্ষী বল আমি প্রয়োগ করব বল উল্টো দিকে তাই আমার দ্বারা করা কাজ এই আধান কে r 0 থেকে অসীমে সরাতে হবে q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 এই R বাইরে চলে আসবে আর আমাদের কাছে থাকবে r d r বাই r স্কয়ার বিয়োগ R স্কয়ার এর স্কয়ার r 0 থেকে অসীমে একে ইন্টিগ্রেট করতে r স্কয়ার বিয়োগ R স্কয়ার কে ধরলাম z স্কয়ার তাই z d z হল r d r আর তাই আমি পাবো সম্পন্ন কাজ সমান q স্কয়ার r বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান z সমান r 0 স্কয়ার বিয়োগ R স্কয়ার এর স্কয়ার রুট থেকে অসীম আমার কাছে আছে z d z বাই z টু দি পাওয়ার 4 যার থেকে পাবো z কিউব অতএব সম্পন্ন কাজ সমান হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 q স্কয়ার R ইন্টিগ্রেশান r 0 স্কয়ার বিয়োগ R স্কয়ার এর স্কয়ার রুট থেকে অসীম d z বাই z কিউব যা ইন্টিগ্রেশান এর পর আমাদের দেয় q স্কয়ার R বাই 4 পাই এপসাইলন 0 গুন 1 বাই 2 গুন 1 বাই r 0 স্কয়ার বিয়োগ R স্কয়ার প্রশ্নে আমাদের দেওয়া ছিল q সমান 8 মাইক্রো কুলম্ব R সমান 5 সেন্টিমিটার যা হল 5 গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 2 মিটার r 0 সমান 7 সেন্টিমিটার যা হল 7 গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 2 মিটার আর তাই সম্পন্ন কাজ হবে q স্কয়ার মানে 64 গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 12 গুন R সমান 5 গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 2 বাই 4 পাই এপসাইলন 0 মানে 9 গুন 10 টু দি পাওয়ার 9 বাই 2 গুন R স্কয়ার বিয়োগ r 0 স্কয়ার মানে 49 বিয়োগ 25 গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 4 তাহলে এখান থেকে পাই 64 গুন 5 গুন 9 বাই 2 গুন 24 গুন 10 টু দি পাওয়ার দেখে নিই এখান থেকে পাই 10 টু দি পাওয়ার ঋণাত্মক 4 10 টু দি পাওয়ার 2 10 টু দি পাওয়ার 11 10 টু দি পাওয়ার ঋণাত্মক 1 তাহলে 3 8 3 তাই অবশেষে পাই 60 জ্যুল তাহলে আমরা দেখালাম যে যদি আমাদের এই ভুমি সংযুক্ত ধাতব গোলক টি থাকে একটি 8 মাইক্রো কুলম্ব আধান কে 7 সেন্টিমিটার থেকে অসীমে নিয়ে গেলে সম্পন্ন কাজ হয় অসীমে কাজ মানে v সমান শূন্য বিয়োগ r 0 তে v যার সমান 60 জ্যুল তাহলে অসীমে কাজ শূন্য ধরে v r 0 সমান আমরা পাই ঋণাত্মক 60 জ্যুল পরের প্রশ্ন হল একটি R ব্যাসার্ধের ধাতব গোলক নিয়ে তাকে আহিত করা হল ইলেক্ট্রন তার ওপরে একত্রিত করে তাতে সম্পন্ন কাজ কত হবে আমরা এই ধরে নেব যে ইলেক্ট্রন গুলি যখন আসে তাদের আধান গোলকের ওপরে ছড়িয়ে পড়ে আমরা ধরে নেব আধান গুলি ক্যাপিটাল R ব্যাসার্ধ জুড়ে ছড়িয়ে আছে তাই আমার কাছে n সংখ্যক ইলেক্ট্রন থাকলেতারা যা বিভব v সৃষ্টি করবে তা হল 1 বাই 4 পাই এপসাইলন 0 n e বাই R ধাতব গোলকের জন্য এবার যদি আমি আরেকটি অতিরিক্ত আধান আনি একে আনতে কাজ হবে v গুন e যা হল 1 বাই 4 পাই এপসাইলন 0 n e স্কয়ার বাই R এই হিসেব হল ইলেক্ট্রন সংখ্যা n থেকে n যোগ 1 হলে সম্পন্ন কাজ তাহলে মোট সম্পন্ন কাজ যখন n সংখ্যা 0 থেকে N হয় তার পরিমান হবে এমন সমস্ত স্বতন্ত্র কাজ গুলির যোগফল অর্থাৎ 1 বাই 4 পাই এপসাইলন 0 n e স্কয়ার বাই R n সমান 0 থেকে N বিয়োগ 1 যার থেকে পাবো 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন N গুন N বিয়োগ 1বাই 2 R আর এই হল উত্তর এর একটি খুব সুন্দর ব্যাখ্যা আছে তোমরা ভেবে দেখো প্রচলিতভাবে যখন আমি গোলক টি কে আধান q দিয়ে আহিত করি আমরা করি v d q যা 1 বাই 4 পাই এপসাইলন q বাই r গুন d q 0 থেকে Q ছাড়া কিছুই না আর যা উত্তর পাই তা হল 1 বাই 4 পাই এপসাইলন 0 Q স্কয়ার বাই 2 r তাই আমি যদি এই খুব ছোট আধান গুলি খুব ছোট ছোট করে নিয়ে আসতে পারি মানে একটি আধান একবারে না এনে খুব ছোট ছোট অংশে আনি তাহলে মোট সম্পন্ন কাজ হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 e স্কয়ার বাই 2 r কিন্তু আমরা তো ইলেক্ট্রন কে ভাঙতে পারিনা আমরা এক এক করেই তাদের আনছি তাই আমি গোনার সময় অতিরিক্ত গুনে ফেলছি প্রতি ইলেক্ট্রন কে নিয়ে আসতে যা শক্তি লাগছে N সংখ্যক বার প্রতি টি ইলেক্ট্রন কে যদি ভেঙ্গে একটু একটু করে একত্রিত করতাম N সংখ্যক ইলেক্ট্রন কে আনতে এই পরিমান কাজ করতে হত n গুন e স্কয়ার বাই 2 r গুন 1 বাই 4 পাই এপসাইলন 0 এই হল পরিমান যা আমি বেশি গুনে ফেলেছি শক্তি হিসেব করার সময় যা আমি বাঁ দিকে দেখালাম এটি যদি আমি বিয়োগ করি আমরা সঠিক উত্তর পেয়ে যাবো আর তাই হবে আমাদের উত্তর ও উত্তরের ব্যাখ্যা এরপর প্রশ্ন সংখ্যা চার জিজ্ঞাসা করা হয়েছে যদি একটি ক্যাপিটাল R ব্যাসার্ধের গোলক যার আধান ঘনত্ব তার কেন্দ্র থেকে দুরত্বের ওপর নির্ভর করে যার মান হল রো 0 r এই আধান বণ্টনের শক্তি কত হবে আমি এই আধান গুলি একত্রিত করতে ভেবে নেব যে আমার কাছে r ব্যাসার্ধের গোলক আছে ও আমি তার ওপরে d r বেধের শেল যোগ করছি এটি করার জন্য সম্পন্ন কাজের হিসেব করব আর তারপর r কে 0 থেকে R এর মধ্যে ইন্টিগ্রেট করে মোট শক্তি হিসেব করে নেব এই আধান বণ্টনের জন্য তাহলে আগে হিসেব করি r ব্যাসার্ধের গোলকে থাকা আধান q এই q r সমান হল ইন্টিগ্রেশান এই সমস্যা স্ফেরিকাল ভাবে প্রতিসম বলে আমি আয়তন এলিমেন্ট নেব 4 পাই r প্রাইম স্কয়ার d r প্রাইম আধান ঘনত্ব রো r প্রাইম যার থেকে পাবো 4 পাই ইন্টিগ্রেশান রো 0 r প্রাইম কিউব d r প্রাইম 0 থেকে r যার সমান হল পাই রো r টু দি পাওয়ার 4 এই হল এই r ব্যাসার্ধের গোলকের মধ্যে থাকা আধান তাই মোট আধান যা এই বড় গোলক টি তে আছে তা হল পাই রো 0 R টু দি পাওয়ার 4 এবার এই r ব্যাসার্ধের ছোট গোলক টির আধান পাই r টু দি পাওয়ার 4 রো 0 আর তাই এর পৃষ্ঠে বিভব হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 পাই r টু দি পাওয়ার 4 রো 0 বাই r যা আসলে রো 0 বাই 4 পাই এপসাইলন 0 গুন r কিউব এবার যদি d r বেধের শেল টি আনি সম্পন্ন কাজ ধরো নাম দিলাম d w হবে বিভব v r গুন 4 পাই r স্কয়ার d r যা হল আয়তন গুন রো 0 r যা হল ঘনত্ব এটি ইন্টিগ্রেট করলেই মোট সম্পন্ন কাজ পেয়ে যাবো তাহলে এখান থেকে পাচ্ছি 4 পাই বাইরে রেখে v r সমান রো 0 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান r কিউব গুন r স্কয়ার গুন r d r এখানে আরেকটি রো 0 আসছে আধান থেকে এই 4 পাই 4 পাই কেটে গেল আমি পেলাম রো 0 স্কয়ার বাই এপসাইলন 0 গুন r টু দি পাওয়ার 6 যার থেকে পাবো r টু দি পাওয়ার 7 বাই 7 অর্থাৎ রো 0 স্কয়ার r টু দি পাওয়ার 7 বাই 7 এপসাইলন 0 হল মোট সম্পন্ন কাজ এবার একে মোট আধানের সাপেক্ষ্যে লিখি তাই সম্পন্ন রো 0 স্কয়ার R টু দি পাওয়ার 7 বাই 7 এপসাইলন 0 রো 0 স্কয়ার মানে হল Q স্কয়ার বাই পাই স্কয়ার R টু দি পাওয়ার 8 গুন r টু দি পাওয়ার 7 বাই 7 এপসাইলন 0 তাহলে এই হল উত্তর Q স্কয়ার বাই 7 পাই স্কয়ার এপসাইলন 0 R এখানে একটি সংশোধন করতে হবে এখানে আমি একটি অতিরিক্ত পাই পেয়েছি দেখি কোথায় পেলাম একে এই যে আমি এই পাই টি নিতে ভুল করেছিলাম তাই এখানে পাই থাকবে এখানে পাই থাকবে এখানে পাই থাকবে এখানে পাই থাকবে ও তাই এখানে পাই থাকবে এখানে পাই থাকবে তাহলে চুড়ান্ত উত্তর পাবো Q স্কয়ার বাই 7 পাই এপসাইলন 0 R এটিই সঠিক উত্তর

এরপর আমরা হিসেব করব আধান বণ্টন রো r এর শক্তি যার সমান হল রো 0 e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r আধান ঘনত্ব এই রকম r থেকে 0 অবধি রো 0 আর তারপর সেটি এক্সপোনেনশিয়াল ভাবে কমে যায় মানে রো r সমান রো 0 e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r যেই কৌশল আমরা আগের সমস্যায় ব্যবহার করেছিলাম সেটিই এখানেও ব্যবহার করব মানে r এ v হিসেব করে তা গুন করব 4 পাই r স্কয়ার রো r d r দিয়ে ও ইন্টিগ্রেট করব শূন্য থেকে অসীম অবধি ব্যাসার্ধ r এর অঞ্চলে v r হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 q r বাই r q r হল ইন্টিগ্রাল 0 থেকে r রো 0 e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r প্রাইম 4 পাই r প্রাইম স্কয়ার d r প্রাইম তাহলে এই হল 4 পাই রো 0 ইন্টিগ্রাল 0 থেকে r r প্রাইম স্কয়ার e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r প্রাইম d r প্রাইম এই ইন্টিগ্রাল টি কষতে আমি এক কৌশল ব্যবহার করব যা হল এই ইন্টিগ্রাল 0 থেকে r r প্রাইম স্কয়ার e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r প্রাইম d r প্রাইম একে আমি লিখতে পারি আলফার সাপেক্ষ্যে দ্বিতীয় ডেরিভেটিভ ইন্টিগ্রাল 0 থেকে r e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r প্রাইম d r প্রাইম লক্ষ্য করো আমি আলফার সাপেক্ষ্যে দু বার ডিফারেনশিয়েট করলে এক্সপোনেনশিয়াল ফাংশান টি থেকেই r প্রাইম স্কয়ার পেয়ে যাচ্ছি তাই এটি হয়ে যাবে d2 বাই d আলফা স্কয়ার 1 বিয়োগ e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r বাই আলফা যাকে ডিফারেনশিয়েট করলে পাবো 2 বাই আলফা কিউব বিয়োগ 2 r বাই আলফা স্কয়ার e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r বিয়োগ r স্কয়ার বাই আলফা e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r বিয়গ 2 বাই আলফা কিউব e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r তাহলে এই হল r ব্যাসার্ধের গোলকের মধ্যে থাকা আধান আর তাই বিভব v r সমান 4 পাই রো 0 বাই 4 পাই এপসাইলন 0 1 বাই r 2 বাই আলফা কিউব বিয়োগ 2 r বাই আলফা স্কয়ার e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r বিয়োগ r স্কয়ার বাই আলফা e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r বিয়োগ 2 বাই আলফা কিউব e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r যার সমান হল এই 4 পাই রো 0 বাই এপসাইলন 01 বাই r কে কেটে দিলাম ভেতরে থেকে গেল এই পুরোটা 2 বাই আলফা কিউব বিয়োগ 2 r বাই আলফা স্কয়ার e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r বিয়োগ r স্কয়ার বাই আলফা e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r বিয়োগ 2 বাই আলফা কিউব e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r অতএব সম্পন্ন কাজ হবে রো 0 বাই এপসাইলন 0 গুন ইন্টিগ্রাল 4 পাই r স্কয়ার d r গুন আধান ঘনত্ব যা হল রো 0 e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r 1 বাই r 2 বাই আলফা r কিউব বিয়োগ এই পুরোটা কিছু পদ কাটাকুটি করা যাক এখানে একটি r কেটে গিয়ে থাকছে একটি r তাই আমি পাচ্ছি 4 পাই রো 0 স্কয়ার বাই এপসাইলন 0 ইন্টিগ্রাল 0 থেকে অসীম এর r টি আমি ভেতরে নিয়ে যাই এখানে থাকে 2 বাই আলফা কিউব r e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r বিয়োগ 2 r স্কয়ার বাই আলফা স্কয়ার e টু দি পাওয়ার ঋণাত্মক 2 আলফা r বিয়োগ r কিউব বাই আলফা e টু দি পাওয়ার ঋণাত্মক 2 আলফা r বিয়োগ 2 r বাই আলফা কিউব e টু দি পাওয়ার ঋণাত্মক 2 আলফা r d r 0 থেকে অসীম এবার আমরা 0 থেকে অসীম r টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r d r সমান n ফ্যাক্টোরিয়াল বাই আলফা টু দি পাওয়ার n যোগ 1 ব্যবহার করব আমি একটি একটি করে পদ গুলি লিখি সম্পন্ন কাজ সমান 4 পাই রো 0 স্কয়ার বাই এপসাইলন 0 প্রথম পদ থেকে 2 বাই আলফা কিউব গুন r e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r আর তাই এটি হল 1 বাই আলফা স্কয়ার বিয়োগ 2 বাই আলফা স্কয়ার r স্কয়ার e টু দি পাওয়ার ঋণাত্মক 2 আলফা r তাহলে এটি হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 2 বাই আলফা স্কয়ার কিউব এরপরের পদ হল ঋণাত্মক r কিউব বাই আলফা তাই আমার আছে ঋণাত্মক 1 বাই আলফা r কিউব আমাকে দেবে তিন ফ্যাক্টোরিয়াল সমান 6 বাই e টু দি পাওয়ার ঋণাত্মক 2 আলফা r তাই 2 আলফা টু দি পাওয়ার 4 বিয়োগ শেষ পদ যা হল 2 বাই আলফা কিউব r যা আবার দেবে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 আলফা স্কয়ার আর তাই হবে আমাদের উত্তর 4 পাই রো স্কয়ার বাই এপসাইলন 0 2 বাই আলফা টু দি পাওয়ার 5 বিয়োগ 1 বাই 2 আলফা টু দি পাওয়ার 5 বিয়োগ 6 বাই 16 তাহলে এই হল 3 বাই 8 আলফা টু দি পাওয়ার 5 বিয়োগ 1বাই আলফা টু দি পাওয়ার 5 এখানে একটি ভুল হয়েছে আমার মনে হয় এখানে এই 2 টি থাকবেনা কারণ এটি r এর ওপর ইন্টিগ্রেশান ছিল তাই ফ্যাক্টোরিয়াল এক হবে তাই এখানে শুধু এক আর তাই এখানে একটি 2 এর গুণনীয়ক থাকবে এবার এই পদ এই পদ ও এই পদ এখানে আমাকে দেবে 1 বাই আলফা টু দি পাওয়ার 5 আর এটি হয়ে যাবে 4 পাই রো 0 স্কয়ার বাই এপসাইলন 0 1 বাই আলফা টু দি পাওয়ার 5 বিয়োগ 3 বাই 8 আলফা টু দি পাওয়ার 5 যা আমাকে দেয় 4 পাই রো 0 স্কয়ার গুন 5 বাই 8 আলফা টু দি পাওয়ার 5 বাই এপসাইলন 0 এই হল আমার উত্তর এবার মোট আধানের সাপেক্ষ্যে রো 0 কত হবে

মোট আধান Q সমান ইন্টিগ্রেশান রো 0 e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r গুন 4 পাই r স্কয়ার d r 0 থেকে অসীম যা হল 4 পাই রো 0 ইন্টিগ্রেশান r স্কয়ার e টু দি পাওয়ার ঋণাত্মক আলফা r d r 0 থেকে অসীম সমান 4 পাই রো 0 গুন 2 ফ্যাক্টোরিয়াল বাই আলফা কিউব তাই 8 পাই রো 0 বাই আলফা কিউব হল মোট আধান এবার আমরা রো 0 বিকল্পে লিখব আলফা কিউব Q বাই 8 পাই ও পাবো আধান বণ্টনের পাবো w সমান পাই বাই এপসাইলন 0 রো স্কয়ার যা হবে আলফা টু দি পাওয়ার 6 গুন Q স্কয়ার বাই 64 pi স্কয়ার গুন আলফা টু দি পাওয়ার 5 তাহলে এই হল আমাদের উত্তর 5 Q স্কয়ার আলফা বাই দেখি কি আছে 4 এই হয়ে গেল 16 পাই যা কেটে গেল তাহলে 128 পাই এপসাইলন 0 এই হল উত্তর এটিই হল আধান বণ্টন টির শক্তি